আমাদের পূর্ববর্তী বক্তৃতায় আমরা এম্বেডেড সিস্টেম গুলি কী যা আপনার জানা উচিত এই বিষয়গুলি আমরা এই বক্তৃতায় বলব আমরা ডিজাইনের চ্যালেঞ্জগুলি সম্পর্কে ব্যাপকভাবে কথা বলব এবং আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু ডিজাইনের ট্রেড অফগুলি বোঝার চেষ্টা করব ডিজাইন ট্রেড অফ মানে কিছু পরস্পরবিরোধী parameter থাকতে পারে আপনি কোনও একটি parameter উন্নত করতে চেষ্টা করতে পারেন তবে এটি অন্য কোনও parameterকে হ্রাস করতে পারে আপনি একসাথে সবকিছু উন্নত করতে পারবেন না একে trade off বলা হয় এবং এমন কিছু ব্যয় মেট্রিক রয়েছে যা nonrecurring unit cost matrix এর মতো বেশ গুরুত্বপূর্ণ ঠিক আছে আমরা এই সম্পর্কে কথা বলবো আসুন প্রথমে ডিজাইন চ্যালেঞ্জ সম্পর্কিত কিছু বিষয় সন্ধান করি আপনি যখন এমবেডেড সিস্টেম ডিজাইন করছেন আপনার প্রাথমিক ডিজাইনের লক্ষ্যটি এমন একটি সিস্টেম ডিজাইন করা হবে যা পছন্দসই কার্যকারিতাটি উপলব্ধি করে মনে করুন আপনি একটি ওয়াশিং মেশিনের জন্য একটি এমবেডেড সিস্টেম তৈরি করার চেষ্টা করছেন সুতরাং আপনার এমবেডেড সিস্টেমটি সেই পরিবেশে সঠিকভাবে কাজ করতে সক্ষম হওয়া উচিত এটি একটি সঠিক উপায়ে ওয়াশিং মেশিনকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হওয়া উচিত যাতে ব্যবহারকারী হিসাবে আপনি পারফরম্যান্সে খুশি হন সুতরাং কাঙ্ক্ষিত কার্যকারিতা হল মূলমন্ত্র এমন কিছু বাস্তবায়ন যা ডিজাইনের কার্যকারিতা উপলব্ধি করে তবে এই বাস্তবায়নটি পেতে আপনার কিছু নকশার চ্যালেঞ্জ থাকতে পারে আমরা বিভিন্ন ডিজাইন মেট্রিকগুলির সাথে কথা বলব এবং আপনাকে সেগুলির কয়েকটি অনুকূলিত হিসাবে উল্লেখ করি এগুলি বেশিরভাগ ক্ষেত্রে পারস্পরিক বিরোধপূর্ণ আমি একটি ছোট উদাহরণ দিয়েছি যেখানে তিনটি বৃত্ত তিনটি parameter বা ডিজাইনের মেট্রিকগুলি উল্লেখ করে গতি ব্যয় এবং গুণমান ভাল বেশিরভাগ ডিজাইনে আমরা এই তিনটিরই উন্নতি করতে চাই তবে আমি যেমন বলেছিলাম যে এই তিনটি প্রায়শই পরস্পরবিরোধী হয় আপনি যদি ব্যয়টি হ্রাস করার চেষ্টা করেন তবে গতি এবং মানের উপর আপোষ করতে হবেইত্যাদি আসুন আমরা এমবেডেড সিস্টেম ডিজাইনের সাথে সম্মত কিছু সাধারণ নকশার মেট্রিকগুলির বিষয়ে কথা বলি প্রথম গুরুত্বপূর্ণ parameterটিকে নন রিকারিং ইঞ্জিনিয়ারিং ব্যয় বলা হয় এটি এক ধরণের প্রাথমিক ব্যয় মনে করুন আপনার কাছে কোনও নকশা ধারণা রয়েছে আপনি সিস্টেমটি তৈরি করতে যাচ্ছেন তবে আপনি উত্পাদন প্রক্রিয়া শুরু করার আগে আপনাকে আপনার কারখানায় এমন কিছু মেশিন ইনস্টল ব্যয় হিসাবে উল্লেখ করা হয় এটি শুরুতে একবারে প্রয়োজনীয় হবে আমাদের যখন সেই কাঠামো প্রস্তুত হয়ে যায় আপনি যতগুলি চান সিস্টেম তৈরি করতে পারেন আপনি যতগুলি চান 10 20 100 1000 তৈরি করতে পারেন non recurring ব্যয় হল এক সময়ের প্রাথমিক খরচ এবং একবার আপনি এই NRE ব্যয়টি আচ্ছাদিত হয়ে গেলে ইউনিট ব্যয়ের বিষয়ে কথা বলতে হবে আমাদের সেই কাঠামো থাকার পরে সিস্টেমের প্রতিটি অনুলিপি তৈরির জন্য ব্যয় কী যা আপনি ইউনিট ব্যয় হিসাবে সংজ্ঞায়িত করেন ইউনিট ব্যয় কাঁচামাল শ্রমের ব্যয় এবং এর জন্য আরও বিবেচনা করবে আকারটি একটি গুরুত্বপূর্ণ parameter যা আমি আগে বলেছিলাম এম্বেডেড বেশিরভাগ সিস্টেমে খুব ছোট ফর্ম ফ্যাক্টরের এর অভ্যন্তরে সুন্দরভাবে ফিট করতে পারে যার জন্য এটি বোঝানো হচ্ছে পারফরম্যান্স আবার প্রয়োগের উপর নির্ভর করে কিছু প্রয়োগের জন্য আপনি পারফরম্যান্স সম্পর্কে খুব সচেতন নাও হতে পারেন আপনার খুব কম কম্পিউটেশনাল সক্ষমতা প্রয়োজন তবে কিছু অ্যাপ্লিকেশন রয়েছে যেখানে পারফরম্যান্স গুরুত্বপূর্ণ আপনার অবশ্যই পারফরম্যান্স নিশ্চিত হওয়ার দরকার বিদ্যুৎ খরচ এটি গুরুত্বপূর্ণ আমরা আজ যে সিস্টেমগুলি দেখি সেগুলির বেশিরভাগগুলি ব্যাটারিতে চালিত হয় তাদের খুব কম শক্তি গ্রহণ করা প্রয়োজন ভাল আমাদের মোবাইল ফোন এম্বেডেড সিস্টেমের খুব ক্লাসিক একটা উদাহরণ Flexibility মানে সিস্টেমের কার্যকারিতা পরিবর্তন করার ক্ষমতা সিস্টেমটি প্রাথমিকভাবে নির্দিষ্ট প্রয়োগের জন্য তৈরি করা হয়েছিল আপনি কি এটি অন্য কোনও অ্যাপ্লিকেশনের জন্যও ব্যবহার করতে পারেন তাই এটি কী সংশোধন করা সম্ভব ঠিক যদি সেই flexibility থাকে তবে সম্ভবত দ্বিতীয় বিকাশের জন্য আপনার মোট ব্যয় অনেক কম হবে সুতরাং flexibility ও একটি বিষয় যা বিবেচনা করা দরকার রক্ষণাবেক্ষণ বলছে যে আমি আরও বড় ব্যবস্থার অংশ হিসাবে ইতিমধ্যে একটি এমবেডেড সিস্টেম কিনেছি বলছি যে আমি একটি এসি মেশিন কিনেছি আগামীকাল সংস্থাটি বলেছে যে আমরা একটি উন্নত এসি মেশিন নিয়ে এসেছি যার একটি ব্লুটুথ ইন্টারফেস রয়েছে যা আপনার মোবাইল ফোন এবং কম্পিউটার এবং ল্যাপটপের সাথে ইন্টারফেস করতে পারে সুতরাং আপনি এমনকি মোবাইল ফোনে কিছু অ্যাপ্লিকেশন ইনস্টল করে আপনার ল্যাপটপ থেকে এসি মেশিনটিও নিয়ন্ত্রণ করতে পারেন সুতরাং পুরানো সিস্টেমের পক্ষে কী এই নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়া সম্ভব আপনি কি এই নকশাটি সংশোধন করতে পারেন যাতে এই যুক্ত কার্যকারিতাটি সংযুক্ত করা যায় এটিই আমরা রক্ষণাবেক্ষণের দ্বারা বোঝাতে চাই তবে অবশ্যই রক্ষণাবেক্ষণ কেবলমাত্র একটি সীমিত পরিমাণে সম্ভব আমি যে উদাহরণটি উল্লেখ করেছি কেবল তার জন্য ব্লুটুথ থাকার জন্য আপনার কাছে একটি ব্লুটুথ ইন্টারফেস থাকা দরকার সুতরাং এটি যদি প্রথম স্থানে না থাকে তবে আপনার কাছে ব্লুটুথ থাকতে পারে না তারপরে হল প্রোটোটাইপ করার সময় প্রোটোটাইপ পরে সময়ে বাজারে আসে বাজারে বিক্রি হতে পারে এমন একটি তৈরি পণ্য তৈরি করতে কত সময় প্রয়োজন ঠিক আছে প্রোটোটাইপিং এবং সমাপ্ত পণ্য দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস সমাপ্ত পণ্য স্থায়িত্ব সমাপ্তি মানের সবকিছু থাকতে পারে তবে অবশ্যই অনেক অ্যাপ্লিকেশনের জন্য সুরক্ষা একটি গুরুত্বপূর্ণ সমস্যা আপনাকে অবশ্যই নিশ্চিত হতে হবে যে সেই সিস্টেমটি ব্যবহারের কারণে পরিবেশের উপর কোনও বিরূপ প্রভাব রয়েছে কিনা এবং এই জাতীয় আরও অনেক কিছুই থাকতে পারে আমি কেবল তাদের কয়েকটিকে তালিকাভুক্ত করেছি ডিজাইন ট্রেড অফ সম্পর্কে কথা বলার জন্য বেশ কয়েকটি নকশার প্রয়োজনীয়তা থাকতে পারে যা পারস্পরিক বিরোধী এখানে এই চিত্রটিতে আমি এই জাতীয় চারটি মেট্রিক বিদ্যুত ব্যবহার পারফরম্যান্স পুনরাবৃত্তি ব্যয় এবং আকারটি দেখানো হচ্ছে এখন এই চারটি পারস্পরিক বিরোধপূর্ণ হতে পারে আপনি যদি একটি টানেন অন্যগুলি বিপরীত দিকে টানা হবে এর অর্থ আপনি যদি কোনওটির উন্নতি করতে চান তবে অন্যরা অবনমিত হতে পারে সুতরাং আপনাকে একটি সামগ্রিক দৃষ্টিভঙ্গি নিতে হবে এটি ডিজাইনারের কাজ আপনি একবারে সমস্ত কিছু উন্নত করতে পারবেন না উদাহরণস্বরূপ খুব স্লিম ল্যাপটপগুলি তৈরি করা হচ্ছে ভাল আপনি আশা করেন না যে এই ল্যাপটপগুলি সমস্ত দিক থেকে শক্তিশালী হয়ে উঠবে এটিকে স্লিম করতে কোথাও কোথাও কিছু আপস করা হয়েছে এগুলি ডিজাইন ট্রেড অফের উদাহরণ এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল ডিজাইন ট্রেড অফ সম্পর্কে কথা বলা এম্বেডেড সিস্টেমগুলির জন্য আপনার প্রশিক্ষণের জন্য বিভিন্ন ধরণের পেশাদার প্রয়োজন আপনি প্রচলিত কম্পিউটিং বা ঐতিহ্যবাহী কম্পিউটিং পরিবেশ সম্পর্কে চিন্তা করেন যেখানে আপনার ইঞ্জিনিয়ারদের একটি সেট রয়েছে যারা হার্ডওয়্যার বিকাশ করে পেন্টিয়াম প্রসেসরটি দ্বারা অত্যন্ত দক্ষ হার্ডওয়্যার ইঞ্জিনিয়ারদের একটি সেট দ্বারা তৈরি করা হয়েছিল আরও কিছু গ্রুপ রয়েছে যারা সেই কম্পিউটার সিস্টেমে সফটওয়্যার তৈরি করে যারা এই চিপগুলি ব্যবহার করে উদাহরণস্বরূপ মাইক্রোসফ্টে সম্পর্কে কথা বলার জন্য উভয়ই বলতে হবে সুতরাং এখন আপনার হার্ডওয়ারটি জানার দক্ষতা থাকা দরকার কীভাবে এটি ব্যবহার করবেন এবং কীভাবে কার্যকর উপায়ে এটি প্রোগ্রাম করবেন তা সফ্টওয়্যার সুতরাং হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার উভয়ই দক্ষতার প্রয়োজন এটি আমি এখানে বলতে চেয়েছিলাম কোন নির্দিষ্ট অ্যাপ্লিকেশনগুলির জন্য আপনার কী ধরণের কোপ্রোসেসর পোর্ট থাকতে পারে তবে কোনটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের জন্য সেরা হবে সুতরাং আপনি যদি হার্ডওয়্যার বিশেষজ্ঞ না হন তবে আপনি এখানে সত্যিই কোনও ভাল সিদ্ধান্ত নিতে পারবেন না একইভাবে আপনারও সফ্টওয়্যার বিষয়ে দক্ষতা থাকা দরকার কারণ আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে সফ্টওয়্যারে আপনাকে প্রয়োগের কোন অংশগুলি প্রয়োগ করা দরকার এবং কোন অংশটি ইতিমধ্যে কিছু হার্ডওয়্যার দ্বারা প্রয়োগ করা হয়েছে আপনি এখন হার্ডওয়্যার সফটওয়্যার কো ডিজাইন নামে পরিচিত এমন কিছু সম্পর্কে কথা বলছেন যার অর্থ আপনি উভয় হার্ডওয়্যার এবং সফ্টওয়্যার সাবসিস্টেমটিকে একসাথে ডিজাইন করছেন ধরুন আপনার ডিজাইন করার জন্য একটি বৃহত সিস্টেম রয়েছে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি ভাল করেই একটি সীমাবদ্ধতা তৈরি করেছি এর একটি অংশ সফ্টওয়্যারে প্রয়োগ করা হবে এটি একটি মাইক্রোকন্ট্রোলারের প্রোগ্রাম দ্বারা প্রয়োগ করা হবে সুতরাং যেখানে এই সীমানাটি হবে ডিজাইনের ট্রেড অফের বিষয় ডিজাইনার সিদ্ধান্ত নেবেন কীভাবে এই বিন্দুযুক্ত লাইনটি স্থানান্তর করবেন যাতে কাঙ্ক্ষিত পারফরম্যান্স এবং অন্যান্য মানদণ্ড সর্বোত্তম সম্ভাব্য উপায়ে সন্তুষ্ট থাকে এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সময় ডিজিটাল মেট্রিকের জন্য আসুন এটি ব্যাখ্যা করার চেষ্টা করা যাক কোনও সংস্থা দেখুন যখনই এটি কিছু পণ্য উত্পাদন করে চূড়ান্ত লক্ষ্য হল এর থেকে কিছু লাভ অর্জন করা সুতরাং বিপণন যে কোনও সংস্থার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা পণ্যের গুণমান গৌণ হয়ে যায় কখনও কখনও অনেক সংস্থা পণ্যটি বাজারে আনার জন্য পণ্যের মানের সাথে আপস করে যাতে তারা এ থেকে আরও বেশি লাভ অর্জন করতে পারে বাজারে যাওয়ার সময়টি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিজাইন মেট্রিক পণ্যটি বাণিজ্যিকভাবে কার্যকর করার জন্য এটি অবশ্যই কঠোরভাবে অনুসরণ করা উচিত আপনি যদি কোনও পণ্য চালু করতে বিলম্ব করেন তবে আপনার বড় ক্ষতি হতে পারে হতে পারে আপনার কিছু প্রতিযোগী ইতিমধ্যে একটি অনুরূপ পণ্যর সাথে বাজারে এসে পড়েছে এবং লোকেরা প্রাকৃতিকভাবে তাদের কাছ থেকে কিনবে আপনার কাছ থেকে নয় এবং এর জন্য খুব সতর্কতার সাথে বাজার গবেষণা এবং বিশ্লেষণ প্রয়োজন এখন আমরা এটি এর মতো একটি চিত্র দিয়ে চিত্রিত করছি এখানে এক্স অক্ষগুলি সময় দেখায় এবং y অক্ষগুলি বিক্রয় দেখায় ধরুন আপনার উত্সটি সেই পয়েন্টটি নির্দেশ করে যেখানে আপনি বাজারে পণ্যটি নিয়ে আসবেন বলে আশা করা হচ্ছে সুতরাং যখন কোনও পণ্য বাজারে আসে তখন কী হয় ভাল ব্যবহারকারী বা গ্রাহকদের পণ্য সম্পর্কে কিছুটা জানতে কিছু সময় প্রয়োজন সময়ের সাথে ধীরে ধীরে বিক্রয় বাড়ে এবং একটি পয়েন্ট থাকবে যেখানে এই বিক্রয় পরিপূর্ণ হবে এবং সেই বিন্দু ছাড়িয়ে আবার এই বিক্রয়টি নিচে নামা শুরু করবে এবং একটি পয়েন্ট থাকবে যেখানে পণ্যটি অপ্রচলিত হয়ে উঠবে কেউই এখন এটি কিনছে না এটি একটি সাধারণ বক্ররেখা বিক্রয় বনাম সময় এবং ধরুন পণ্য লঞ্চে দেরি হচ্ছে সুতরাং এই বাঁকটির পরিবর্তে আপনি এখন এই অভ্যন্তরীণ বক্ররেখা অনুসরণ করছেন প্রাথমিক দেরি হয়েছিল সুতরাং আপনি দেখতে পাবেন যে বাঁকটি আবার একই রকম হবে তবে আপনি যে পিক বা সর্বাধিক বিক্রয় অর্জন করতে পারেন তা হ্রাস পাচ্ছে এই বক্ররেখার নীচে থাকা মোট অঞ্চলটি আপনার মোট রাজস্বকে বোঝায় যে আপনি কতটা মোট বিক্রয় করতে পেরেছেন বক্ররেখার অধীনে মোট অঞ্চলটি সেই সময়ের মধ্যে আপনার মোট বিক্রয়কে নির্দেশ করবে বক্ররেখার নীচে এই বক্ররেখাটি মার্কেট উইন্ডো হিসাবে সংজ্ঞায়িত করা হয় যে কোনও বিলম্বের ফলে বিক্রয় কমে যেতে পারে আসুন আমরা কিছুটা আসন্ন সহ একটি সাধারণ গণনা করি ভালভাবে বক্ররেখাটি দেখতে এটির মতো তবে প্রথম অনুমানের জন্য আমরা ধরে নিতে পারি যে এটি সরল রেখা আপনি ধরে নিতে পারেন যে এটি সরল রেখা এটিও একটি সরল রেখা এই অনুমানের সাথে আসুন আমরা বাজারে প্রবেশে দেরি হলে আমাদের কতটা ক্ষতি হতে পারে বলে অনুমান করার চেষ্টা করা যাক আমরা সরলীকৃত রাজস্বের মডেল হিসাবে বিবেচনা করেছি আপনি আপনার নির্দিষ্ট ক্ষেত্রে আরও বাস্তবসম্মত যা বোঝাতে পারেন তা বোঝাতে আপনি খুব সহজেই এটি পরিবর্তন করতে পারেন এখানে আমরা কী ধরে নিচ্ছি যে এই গ্রাফটি দেখায় যে পণ্য জীবন 2W সুতরাং 0 পর্যন্ত 2W পর্যন্ত এটি আপনার মোট পণ্য জীবন 2W এর পরে কেউ আপনার পণ্য কিনবে না এবং আমাদের ধরে নেওয়া যাক সর্বাধিক বিক্রয় এর মাঝামাঝি সময়ে ঘটে W সময়ে বিক্রয় সর্বাধিক হয়ে যায় বাজার বৃদ্ধি এবং বাজার পতন আমরা এটির সরল রেখাগুলির প্রায় অনুমান করি যার অর্থ আমরা একটি ত্রিভুজাকার কাঠামো সংজ্ঞায়িত করি এবং যেমনটি আমি উল্লেখ করেছি যে এই ত্রিভুজের অধীনে মোট ক্ষেত্রটি আপনার উৎপন্ন মোট আয় নির্ধারণ করবে এখন যদি আমাদের একটি ত্রিভুজ থাকে তবে আপনি কীভাবে ত্রিভুজটির ক্ষেত্রফল পরিমাপ করবেন তা জানেন এখন দেরিতে প্রবেশের জন্য যেমনটি আমি পূর্বের চিত্রটিতে বলেছিলাম ধরুন এগুলি দিয়ে অনেক বেশি বিলম্ব হয়েছে সুতরাং এখন আপনার ত্রিভুজটি এই বিন্দু D থেকে এখান থেকে শুরু হবে তবে এটি আবার একই পয়েন্টে পৌঁছে যাবে কারণ বাজারে গতিশীলতার উপর নির্ভর করে সেই পণ্যটির নির্দিষ্ট পয়েন্টের আগ্রহের বাইরে চলে যেতে শুরু করবে সুতরাং পতন একই পয়েন্টে ঘটতে শুরু করবে W সুতরাং এরপরে আবার এটি 2W পর্যন্ত অব্যাহত থাকবে যার বাইরে আর সেই পণ্যটির কোনও আগ্রহ থাকবে না তবে আপনার প্রাথমিক বিলম্বটি আসলে বাম প্রান্তটি বা বাম প্রান্তকে স্থানান্তরিত করছে আপনার ত্রিভুজের ডানদিকে এটি ঘটছে প্রত্যাশিত এবং আসল ত্রিভুজগুলির ক্ষেত্রে পার্থক্য থাকবে আপনার আসল ত্রিভুজটির মতো অঞ্চলটি কেবলমাত্র এটির অনেক বেশি হবে তবে আপনার প্রত্যাশিত অঞ্চলটি ছিল পুরো বৃহত্তর ত্রিভুজের ক্ষেত্র বিলম্বিত প্রবর্তনের কারণে এ ক্ষেত্রে এটি স্বাভাবিকভাবেই অনেক কম আসুন একটি গণনা করা যাক আমরা বাম দিকে একই প্লট দেখাই আমরা জানি যে একটি ত্রিভুজের ক্ষেত্রফল অর্ধেকের উচ্চতা হিসাবে সংজ্ঞায়িত হয় অন টাইমের অর্ধেক হবে যা 2W এবং উচ্চতা W আমাদের ধরে নেওয়া যাক এটি একটি সমবাহু ত্রিভুজ এটি 45 ডিগ্রি ঢালে বেড়ে চলেছে সুতরাং উচ্চতা ধরে নেওয়া যাক এটিও W অঞ্চলটি W 2 হয় দেরি হওয়ার জন্য আপনার বেসটি 2W D হয় এবং আপনার উচ্চতা যেমন W D হয়ে যায় ততই বিলম্ব হওয়ায় ক্ষেত্রের গণনা দেখানো হয়েছে শতাংশের রাজস্ব ক্ষতির গণনাও দেখানো হয় উদাহরণ হিসাবে ধরুন আপনার উইন্ডোর আকারটি আমি বছর 52 সপ্তাহ যদি আপনার বিলম্ব 4 সপ্তাহ হয় তবে আপনার ক্ষতি 22 হয়ে যায় তবে আপনি যদি 10 সপ্তাহ দেরি করেন তবে আপনার ক্ষতি 50 এর মতো বড় হয়ে যায় সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ক্ষতি খুব দ্রুত বৃদ্ধি পায় এবং এই বিলম্ব কোনও পণ্যের আর্থিক সাবলীলতার জন্য খুব ব্যয়বহুল হয়ে যায় এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিবেচনা এখন NRE এবং ইউনিট ব্যয় নিয়ে কথা বলছি যদি CNRE অ পুনরাবৃত্ত প্রকৌশল ব্যয়কে বোঝায় এবং Cunit ইউনিট ব্যয়কে চিহ্নিত করে তারপরে পণ্যের এন ইউনিট তৈরির জন্য মোট ব্যয় হবে CNRE N Cunit এখন আপনি যদি প্রতি ইউনিটের জন্য আমাদের প্রতি কত ইউনিট প্রতি ইউনিট খরচ নিয়েছে তা গণনা করার চেষ্টা করেন আপনি মোট ব্যয়টিকে N দ্বারা ভাগ করে নিন সুতরাং এটি CNRE N Cunit আপনার NRE যদি খরচ হয় পাঁচ লক্ষ টাকা এবং ইউনিট ব্যয় Rs 5000 তারপরে 100 ইউনিট উৎপাদন করার জন্য মোট ব্যয় হয় ১০ লক্ষ টাকা সুতরাং প্রতি ইউনিট ব্যয় হবে Rs 10000 একটি খুব সাধারণ গণনা আমি কেবল চিত্রিত করছি ধরুন আপনার কয়েকটি পছন্দ আছে এমন কোনও পণ্য উত্পাদন করতে চান যে আপনি দেখতে পান যে বিভিন্ন ধরণের সরঞ্জাম আপনি কিনে নিতে পারেন them এবং উপকরণগুলির প্রাথমিক ব্যয়ও বেশ আলাদা ধরা যাক আপনার প্রথম পছন্দের জন্য তিনটি পছন্দ রয়েছে নন পুনরাবৃত্তি ব্যয় 20000 দ্বিতীয়টি 4 লক্ষ তৃতীয়টি 10 লক্ষ এবং তিনটি ক্ষেত্রে ইউনিট ব্যয় এই এবং এটি এখান থেকে আসছে সুতরাং আপনি এন এর কিছু নির্দিষ্ট মানের জন্য প্রতি ইউনিট ব্যয় গণনা করতে পারেন আমি আপনার জন্য অনুশীলন হিসাবে এটি ছেড়ে ধরুন আমি বলি আমি 1000 ইউনিট পণ্য তৈরি করতে চাই তবে এই সূত্রটি ব্যবহার করে আপনি চয়েস এ চয়েস বি এবং চয়েস সি প্রশিক্ষণ এবং কেবল সেই মেশিনটিই ব্যবহার করা হচ্ছে আরও অনেক সময় প্রয়োজন যা আপনাকেও বিবেচনা করতে হবে সুতরাং কেবল ব্যয়ই নয় বাজারজাত করারও সময় এবং এর সাথে আপনার কাছে কিছু পারফরম্যান্স ডিজাইনের মেট্রিক রয়েছে যা বিবেচনা করা দরকার সাধারণত এগুলি প্রসেসরের পারফরম্যান্স মূল্যায়নের জন্য ঐতিহ্যগতভাবে ব্যবহৃত হয় এম্বেডেড সিস্টেমের জন্য আপনি একই বিবেচনা ব্যবহার করতে চেষ্টা করতে পারেন তবে কয়েকটি জিনিস আপনার মনে রাখা দরকার এই পারফরম্যান্স ডিজাইনের মেট্রিকগুলি আপনাকে জানায় যে কোন প্রসেসর কিছু ক্ষেত্রে অন্যের চেয়ে দ্রুত faster এগুলি বেশ বিস্তৃতভাবে ব্যবহৃত হয় তবে এটিও সত্য যে আপনি যদি এই মেট্রিকগুলির অর্থ বুঝতে না পারেন তবে সেগুলি সবচেয়ে বিভ্রান্তিকর হতে পারে বেশিরভাগ কম্পিউটার নির্মাতারা বেঞ্চমার্কিং এবং গতির প্রতি কিছু পরিসংখ্যান উদ্ধৃত করে গ্রাহকদের বিভ্রান্ত করার চেষ্টা করে যদি আপনি আরও গভীর খনন করেন এবং বুঝতে চেষ্টা করেন তবে আপনি প্রকৃতপক্ষে অনুভব করবেন যে আপনার নির্দিষ্ট পরিবেশের জন্য সেই সংখ্যাগুলি কোনও অর্থহীন নয় আপনার অন্য কিছু প্রয়োজন হতে পারে যা আপনার আবেদনের জন্য সবচেয়ে উপযুক্ত হবে সুতরাং আপনাকে অবশ্যই মূল্যায়নে খুব সতর্কতা অবলম্বন করা উচিত আবার ব্যবহৃত কিছু সাধারণ ব্যবস্থাগুলি প্রদর্শিত হয় ক্লক ফ্রিকোয়েন্সি বলছে দ্রুত ক্লক ফ্রিকোয়েন্সি মানে কি দ্রুত কম্পিউটার অগত্যা আরও অনেকগুলি জিনিস রয়েছে যা একটি কম্পিউটার সিস্টেমের আসল কর্মক্ষমতা নির্ধারণ করে MIPS এর মতো কিছু ব্যবস্থা রয়েছে এটিও কিছু বোঝায় না এগুলি কী ধরণের নির্দেশনা সহজ নির্দেশনা বা জটিল নির্দেশাবলী আপনার MIPSর চিত্র তাদের মধ্যে মারাত্মকভাবে পরিবর্তিত হবে সুতরাং এটি কোনও ন্যায্য পরিমাপ দেয় না কেবলমাত্র কিছু নির্দিষ্ট অ্যাপ্লিকেশন সম্পর্কিত আপনি আমার অ্যাপ্লিকেশন চালাতে কত সময় নিচ্ছে তা পরিমাপ হওয়া উচিত এটি এমন কিছু যা আপনার মূল্যায়নে সর্বাধিক উপকারী হবে বিলম্বিত প্রতিক্রিয়া সময় আপনি আউটপুট ফিরে পেতে কত সময় পরে আপনি একটি ইনপুট দিতে এটি অবশ্যই অনেক রিয়েল টাইম অ্যাপ্লিকেশনগুলির জন্য একটি ভাল পরিমাপ হতে পারে এম্বেডেড সিস্টেমের জন্য থ্রুপুট খুব ভাল নাও হতে পারে এর অর্থ হল সংখ্যার গণনা যা ইউনিট সময় অনুসারে বহন করা যায় সাধারণত আমরা প্রচলিত কম্পিউটার সিস্টেমগুলির জন্য থ্রুপুট সম্পর্কে কথা বলি তবে একটি এমবেডেড সিস্টেমের জন্য যা খুব নির্দিষ্ট অ্যাপ্লিকেশনটির জন্য ব্যবহৃত হয় আমরা সাধারণত থ্রুপুট সম্পর্কে কথা বলি না এবং যদি আপনার কাছে বেশ কয়েকটি ডিজাইনের বিকল্প রয়েছে আপনার গতির তুলনা করার একটি উপায় আপনার উচিত এই মূল্যায়নগুলি সহজ নয় সর্বোত্তম উপায় হল আপনি যে আসল কম্পিউটিং মেশিনে চালাতে চান সেই অ্যাপ্লিকেশনটি চালানো এবং এটি দেখতে যে কতটা সময় লাগে তা নির্মাতারা যাই বলুক না কেন আপনি এগুলিকে এক চিমটি লবণের সাথে নিয়ে যান তাদের 100 বিশ্বাস করবেন না এটির সাথে আমরা এই বক্তৃতাটির শেষে এসেছি যেখানে আমরা এম্বেডেড সিস্টেমের নকশায় প্রাসঙ্গিক কিছু ডিজাইন মেট্রিক এবং ব্যয় এবং উপার্জনের ক্ষেত্রে কিছু বিষয় সম্পর্কে বললাম